আমরা S 1µ0EB লিখেছিলাম S এর মান যে এনার্জি কনটেন্ট x এনার্জি ডেন্সিটি এর সমান হয় এটা খুব সহজেই দেখানো যায় এটা তোমাদের জন্য একটা এক্সারসাইজ হিসেবে রাখলাম সুতরাং যদি একটা পাত্রে জল বা ρ ডেন্সিটির লিকুইড থাকে এবং এগুলো একটা বেগ v নিয়ে যাচ্ছে তাহলে জলের প্রবাহ প্রতি একক সময়ে হল ডেন্সিটি x বেগ একই ভাবে energy flow per unit time হল uc S 1µ0EB Suc এটা বলছি কারণ এটাকে ভরবেগ সমীকরণে ব্যবহার করব আর এখন পেশ করব ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড এরও একটা ভরবেগ আছে এবং যেরকম করে পয়েন্টিং ভেক্টর কে আহরণ করেছি একই ভাবে ভরবেগ সমীকরণকে আহরণ করব কিন্তু এখানে এটার ডেরিভেশন টা একটু জটিল এবং এই কোর্সের বাইরে সুতরাং শুধু মাত্রিক ভাবে বলবো যে S হল energy flowingarea×time যেটার ডাইমেনশন Mv2L2time হবে এবং এটা ভরবেগের কনটেন্ট অথবা ভরবেগ ডেন্সিটির সাথে এরকম করে সম্পর্কিত S energy flowingarea×time Mv2L2time ভরবেগ ডেন্সিটির ডাইমেনশন MvL3 হবে সুতরাং এটা Sc2 হবে যেখানে c হল আলোর গতি Momentum density MvL3 Sc2 এটার মানে হল যে যদি স্পেস এর কিছু অঞ্চলে E ফিল্ড এবং B ফিল্ড থাকে তাহলে এই ফিল্ড এ ভরবেগ কনটেন্ট থাকবে সুতরাং ভরবেগ ডেন্সিটি পার ইউনিট ভলিউম হল Sc2 যেটা হল 1c21µ0EB যেহেতু 1c2 µ00 তাই এটাকে 0EB ও লেখা যেতে পারে সুতরাং এটার মানে হল যে যদি এই অঞ্চলে একটা ছোট ভলিউম নেওয়া হয় যেখানে E এবং B ফিল্ডগুলো উপস্থিত থাকে তাহলে এই প্রতি ইউনিট ভলিউমের মধ্যে ভরবেগ টা 0EB হবে এটাই হল ভরবেগ ডেন্সিটি ভরবেগের প্রবাহ ও থাকবে যেটা হল c×momentum density শুধু মাত্র energy flow এর জন্য এবং এটা Sc হবে যেটা 1c1µ0EB হবে Momentum density Sc2 1c21µ0EB 1c2 µ00 Momentum density 0EB Momentum flow c×momentum density Sc 1c1µ0EB এখন আমি ভরবেগ ডেন্সিটি এর ব্যাপারে উদ্বিগ্ন যেটা একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড বহন করে এবং এখন এই সূত্র টাকে একটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করবো সুতরাং শেই উদাহরণটা সমাধান করা যাক উদাহরণটা হল যে ধরা যাক আমাদের কাছে দুটো চার্জ এর শিট আছে ওপরের শিটটা σ পার ইউনিট এরিয়া বহন করছে আর নিচেরটা -σ পার ইউনিট এরিয়া বহন করছে সুতরাং এই দুটো শিট এর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড উপস্থিত আছে ইলেকট্রিক ফিল্ড এর মানটা 0 হবে ধরা যাক যে এখন শিটগুলো একটা সারফেস কারেন্ট K ও বহন করছে যেটা ওপরের প্লেটে ডান দিকে যাচ্ছে এবং নিচের প্লেটে বাঁ দিকে যাচ্ছে E 0 তাহলে আম্পিয়ারস ল Amperes law প্রয়োগ করে B বাইরে 0 হবে এবং ভেতরে B এই ডাইরেকশনে হবে সুতরাং B স্ক্রিন এর ভেতরে যাবে এবং এর মান µ0K হবে অতএব S এর মান যেটা 1µ0EB হয় সেটা σK0 এর সমান হবে এবং ভরবেগ ডেন্সিটি 1c2σK0 হবে যেটা µ0σK হবে এটাই হল ভরবেগ ডেন্সিটি অথবা ভরবেগ পরিমান প্রতি ইউনিট ভলিউম এই অঞ্চলে B µ0K S 1µ0EB σK0 Momentum density 1c2σK0 µ0σK আমরা কিকরে বুঝব যে এটাই এখানকার ভরবেগ ডেন্সিটি K কে K গতিতে সুইচ অফ করব যখন কারেন্ট K কে সুইচ অফ করা হয় এটা ম্যাগনেটিক ফিল্ড কে কমিয়ে দেবে যদি ম্যাগনেটিক ফিল্ডটাকে কমিয়ে দেওয়া হয় যেটা বোর্ড এর মধ্যে যাচ্ছে পরের স্লাইডে যাওয়া যাক সুতরাং আমাদের কাছে এই দুটো শিট আছে যেটা লাইন এবং σ চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এখানে ইলেকট্রিক ফিল্ডটা নিচে যাচ্ছে সারফেস কারেন্ট K দুরে সরে যাচ্ছে এবং ম্যাগনেটিক ফিল্ডটা ভেতরে যাচ্ছে যদিও K কে ফ্যারাডেস ল Faradays law দ্বারা নিচে নামানো হচ্ছে যেহেতু B এখন কমে আসছে আমরা ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড পাব যেটা খুব সহজে বার করা যাবে এখন B যেহেতু কমে যাচ্ছে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড চাইব যেটা B কে একই ডাইরেকশনে তৈরি করে কারণ এটা একই থাকতে চায় সুতরাং ইলেকট্রিক ফিল্ড ইন্ডিউসড হবে ইলেকট্রিক ফিল্ডটা ওপরের প্লেটের ডান দিকে যাবে এবং প্লেটের সাথে সমান্তরাল হবে এবং নিচের প্লেটে বাঁ দিকে যাবে এটা E B∂t থেকে আসে স্টোকস থিওরেম দিয়ে ইলেকট্রিক ফিল্ড এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটাকে গণনা করতে পারব এটাকে কি করে করব E B∂t ওপরের এবং নিচের দিকে একটা লেংথ l এর ছোট লুপ নেব এবং প্লেট গুলোর মধ্যে দূরত্ব d নেব তাহলে Edl B∂tda হবে যেটা 2El µ0Kld দেবে যেখানে ওপর আর নিচের প্লেট এর জন্য আমরা 2El পাচ্ছি এখন l কে বাতিল করা যাক এবং আমরা E µ0Kd2 পাব এটাই হল ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড ওপরের প্লেটে ইলেকট্রিক ফিল্ডটা এই ডাইরেকশনে এবং নিচের প্লেটে ফিল্ডটা উল্টো ডাইরেকশনে এবং ফিল্ড এর মান হল µ0Kd2 সুতরাং এটা একটা ফোরস প্রয়োগ করবে σ এবং -σ র ওপর ওপরের প্লেটে ফোরস টা µ0 d2K পার ইউনিট এরিয়া হবে এবং ফরস এর ডাইরেকশন টা ডান দিকে হবে Edl B∂tda 2El µ0Kld E µ0Kd2 সুতরাং ফোরসটা µ0 d2K হবে নিচের প্লেটেও আবার ফোরস µ0 d2K হবে অতএব সিস্টেমটাতে নেট ফোরস µ0 dK হবে এবং এটা ddt হবে Momentum হল প্লেটগুলোর ভরবেগ এই ভরবেগটা কোথা থেকে আসে দেখবে যে এই ভরবেগটা কোন একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে আসে যেটা কমে যাচ্ছে Net force µ0 dKσ ddt অতএব ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডের ভরবেগ কমে যাচ্ছে এবং এটা মেকানিকাল ভরবেগে পরিবর্তন হচ্ছে আগের স্লাইডে দেখেছিলাম যে ভরবেগ ডেন্সিটি µ0 σ K ছিল নেট ভরবেগ কনটেন্ট পার ইউনিট এরিয়া µ0 σ Kd হবে এরিয়া ইউনিটি হবে আর উচ্চতা হল d সুতরাং এই প্লেটগুলোর মধ্যে momentum contain per unit time হল µ0Kd এবং যখনি K কে সুইচ অফ করি ভরবেগের পরিবর্তনের হারটা হয় ∆momentumtime অর্থাৎ µ0d K যত কমবে প্লেটের মধ্যে মধ্যে ফিল্ড এর ভরবেগ কমবে এবং এটা প্লেটে স্থানান্তরিত হবে ∆momentumtime µ0dK সুতরাং সুত্র দিয়ে দেখিয়েছি যে ফিল্ড ভরবেগ বহন করে এবং প্লেটগুলোতে স্থানান্তরিত হয় অবশেষে যখন পুরো সময়ের ওপর ইনটিগ্রেট করা হয় গোটা ভরবেগ µ0Kd প্লেটগুলোর মধ্যে চলে যাবে যদি µ0Kd dt করা হয় আমরা µ0Kd পাবো যেটা হল ফিল্ডের ভরবেগ যা প্লেট গুলোতে স্থানান্তরিত হয়েছে অবশেষে যখন আমরা এনার্জি কনটেন্ট ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড এ রৈখিক ভরবেগের কনটেন্ট এর ব্যাপারে কথা বলি এই তিনটে বক্তৃতার সেট কে শেষ করব এটা দেখিয়ে যে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডগুলোর একটা কৌণিক ভরবেগও থাকে এবং এটাতে অবাক হওয়ার কিছু নেই কারণ যদি একটা ভরবেগ p থাকে তাহলে কৌণিক ভরবেগ Lrp হবে এবং রৈখিক ভরবেগের সঙ্গে কৌণিক ভরবেগও সবসময় যুক্ত থাকে এটাকে একটা উদাহরণের দ্বারা ব্যাখ্যা করব Lrp সুতরাং যদি কিছু নির্দিষ্ট অঞ্চলে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড E এবং B থাকে আমরা দেখেছি যে S 1µ0EB ভরবেগ কনটেন্ট পার ইউনিট ভলিউম হল 0EB এবং অতএব কৌণিক ভরবেগ কনটেন্ট পার ইউনিট ভলিউম হল 0rEB এটা কি হতে পারে আবার এটা একটা উদাহরণ দিয়ে দেখাবো S 1µ0EB MomentumVolume 0EB Angular MomentumVolume 0rEB যে উদাহরণটা নেব সেটা হল একটা সলিনয়েড আছে যেটা সারফেস চার্জ σ অথবা চার্জ পার ইউনিট লেংথ λ বহন করছে এই সলিনয়েডটা আরেকটা সলিনয়েড দিয়ে ঘেরা যেটাও একটা চার্জ λ এবং একটা সারফেস কারেন্ট বহন করছে ডান দিকে ভেতরে যাচ্ছে এবং বাঁ দিকে বাইরে আসছে সুতরাং সারফেস কারেন্ট এরকম আর শুধু মাত্র বাইরের কোর টাই সারফেস কারেন্ট বহন করছে ধরা যাক ভেতরের নলাকার শেল টার ব্যাসার্ধ হল a এবং বাইরেটার b তাহলে E 0 হবে যখন S a E2π0S হবে যখন a S b এবং আবার E 0 হবে S b এর জন্য কারণ বাইরের শেলে একটা কারেন্ট আছে সুতরাং ম্যাগনেটিক ফিল্ড B এর মান হল µ0K S b এর জন্য অতএব একটা ভরবেগ ডেন্সিটি থাকবে যেটা 0EB হবে a S b এর জন্য এটা নন জিরো হবে a আর b এর মধ্যে এবং a আর b এর বাইরে জিরো হবে E0 Sa and Sb E2π0S aSb এখন ডাইরেকশন গুলো দেখা যাক E ফিল্ড ভেতরের শেল থেকে দুরে পয়েন্ট করছে এবং B ফিল্ড ওপরে পয়েন্ট করছে সুতরাং EB এখান দিয়ে বাইরে আসছে এবং এখানে দিয়ে ভেতরে যাচ্ছে কারণ B এরকম হয় এটার সংমিশ্রণে শেলের ডান দিক দিয়ে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ভরবেগ বাইরে আসছে এবং বাঁ দিক দিয়ে শেলের ভেতরে যাচ্ছে এবং যেহেতু এটার শেলের চারপাশ দিয়ে যাচ্ছে এটা একটা কৌণিক ভরবেগ তৈরি করে সুতরাং এটাকে এখন গণনা করা যাক সুতরাং ভরবেগ ডেন্সিটি হল 0EB যেটা 02π0Sµ0K হবে 0 ক্যান্সেল হয়ে যেটা µ0K2πS হবে এটাই হল ভরবেগ ডেন্সিটি Momentum density µ0K2πS সুতরাং আমাদের কাছে একটা সলিনয়েড আছে এর বাইরে একটা সলিনয়েড আছে এবং এখানে একটা ভরবেগ ডেন্সিটি আছে যা এখানে বাইরে আসছে আর এখানে ভেতরে যাচ্ছে এবং এর মান হল µ0K2πS আমরা এক্ষুনি গণনা করেছি এখন সর্বজনীন অক্ষ এর চারপাশে কৌণিক ভরবেগটা কি হবে একটা সর্বজনীন অক্ষ করা যাক যেটা একদম মাঝখানে এবং এটা S×momentum density হবে সুতরাং এটা µ0K2π হবে নেট কৌণিক ভরবেগ কনটেন্ট টা কি হবে Angular momentum densityabout the common axis S×momentum density µ0K2π সুতরাং এই পয়েন্টে কৌণিক ভরবেগ ডেন্সিটিটা নিচে পয়েন্ট করছে কারণ এই SK এই দিকে নিচে পয়েন্ট করে সুতরাং এটা নিচে পয়েন্ট করছে এবং নেট কৌণিক ভরবেগ µ0K2π হবে তাহলে এই শেলে ধরা যাক নেট কৌণিক ভরবেগ পার ইউনিট লেংথ 2πsdsunit length যেখানে unit length 1 হবে এবং এটা a থেকে b যাচ্ছে 2π কে বাতিল করি এবং এটা µ0K2π হবে এটাই হল নেট কৌণিক ভরবেগ কনটেন্ট এই দুটো শেলের মধ্যে Net angular momentumlength abµ0K2π2πsds µ0K2π সুতরাং নেট কৌণিক ভরবেগ পার ইউনিট লেংথ এই অঞ্চলে µ0K2π হবে আবার আমরা একই জিনিস ব্যবহার করে K কে কমাবো K কে কমালে ফিল্ড B ও কমতে থাকে এর ফলে ফিল্ডটা ছোট হতে থাকে সুতরাং B এর পরিবর্তনে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় এবং ইলেকট্রিক ফিল্ডটার ডাইরেকশন একই হবে অতএব ভেতরে ইলেকট্রিক ফিল্ড এর ডাইরেকশনটা এই দিক দিয়ে ভেতরে যাবে এবং এই দিক দিয়ে বাইরে আসবে স্টোকস থিওরেম প্রয়োগ করে আমরা কেন্দ্র থেকে S দূরত্বে ইলেকট্রিক ফিল্ড গণনা করতে পারি যেটা হল 2πSE πS2B যেটাকে S2µ0K লিখতে পারি এটাই ইলেকট্রিক ফিল্ড ফরমুলা সুতরাং S যদি কে বাতিল করি S দু দিক থেকে চলে যাবে π চলে যাবে এবং ইলেকট্রিক ফিল্ডটা µ0K2S হবে E µ0K2S সুতরাং ভেতরের সিলিন্ডার সারফেসের ইলেকট্রিক ফিল্ড µ0K2a হবে এবং বাইরের সিলিন্ডার সারফেসের ইলেকট্রিক ফিল্ড µ0K2b হবে কিন্তু ভেতরের সারফেসের চার্জ λ এবং বাইরের সারফেসের চার্জ λ অতএব ফোরসগুলো বিভিন্ন ডাইরেকশনে হবে ইলেকট্রিক ফিল্ড বাইরের সারফেস দিয়ে ভেতরে আসছে এবং এই দিক দিয়ে বাইরে যাচ্ছে সুতরাং চিহ্নর জন্য উল্টো ডাইরেকশনে একটা ফোরস তৈরি হবে ভেতরের বৃত্তে ফোরসের ডাইরেকশন E এর মতন একই ডাইরেকশনে হবে Einnercylindersurface µ0K2a Eoutercylindersurfaceµ0K2b এই ইলেকট্রিক ফিল্ড এর জন্য বাইরের শেলে ফোরসটা হল 2πbE যেখানে σ হল সারফেস চার্জ ডেন্সিটি আর 2πb হল λ এবং এটা হল µ02Kb অতএব বাইরের শেলে টর্ক টা হল µ02Kb2 একই ভাবে ভেতরের শেলে নেট টর্ক টা হল µ02Ka2 Force on the outer shell 2πbE µ02Kb Torque on the outer shell µ02Kb2 Torque on the inner shell µ02Ka2 অতএব সিস্টেমের ওপর নেট টর্ক হল µ02K এটাকে ইন্টিগ্রেট করলে আমরা সিস্টেমের নেট কৌণিক ভরবেগ পাবো যেটা হল µ02K এই কৌণিক ভরবেগটা কথা থেকে আসে আমরা আগে দেখেছি যে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড এই কৌণিক ভরবেগ কে বহন করে যেটা আগে গণনা করেছি Net torque µ02K Net angular momentum of the system µ02K অতএব কৌণিক ভরবেগটা এই ভাবেই সিলিন্ডারগুলোতে স্থানান্তরিত হয় আমরা দেখেছি যে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড কৌণিক ভরবেগকে বহন করে যেটা কিছু প্রক্রিয়া দ্বারা চারপাশের শেলগুলোতে অথবা সিষ্টেমগুলোতে স্থানান্তরিত করা যায় এবং এটা মেকানিকাল কৌণিক ভরবেগের সমান হয়